হ্যালো হাই স্বাগত জানাই সবাইকে আমার কোর্স এনহান্সিং সফট স্কিলস এন্ড পার্সোনালিটি আমি অধ্যাপক রবিচন্দ্রন বলছি কানপুর আইআইটির হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স বিভাগ থেকে আমরা এই কোর্স টা করছি সম্পূর্ণরূপে NPTEL MOOC এন পি টি এল মুক এর পদ্ধতি অনুসারে এটা প্রথম সপ্তাহ 4 নম্বর ইউনিট এবং এটা 4 নম্বর লেসন যতদূর সম্ভব আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আজ হচ্ছে দ্বিতীয় বিষয় মাইন্ডসেট এর উপরে এবং এই লেসনে আমরা ফোকাস করব শিক্ষায় মাইন্ডসেটের ভূমিকা আপনারা মনে করে দেখতে পারেন আমরা কি করে ছিলাম আগের বারে আমি প্রতিবারের মত এবার ও খুব তাড়াতাড়ি সংক্ষেপে পুনরায় বলব শেষ লেকচারের গুরুত্বপূর্ণ অংশগুলো আগেরবারে আমি আলোচনা করেছিলাম মাইন্ডসেট এর সংজ্ঞা এবং রকমফের নিয়ে মূলত চেষ্টা করেছিলাম আমি মাইন্ডসেটের সংজ্ঞা বলতে মাইন্ডসেট হল একজনের বিশ্বাস মানসিক ধারণা ব্যাখ্যা করে দেখার অভ্যাস এবং পরিস্থিতিতে কীভাবে আমরা সাড়া দেই বা প্রতিক্রিয়া জানাই এসবই প্রায়ই আমরা জানি না যে এটা আমাদের মাইন্ডসেট যেটা নিশ্চিত করে একভাবে আমাদের মতামত জানানোর ক্ষেত্র একভাবে আমাদের সিদ্ধান্ত নিতে কোন কিছু পছন্দ করার ক্ষেত্রে আসলে আমরা জানিনা কিন্তু এটা এমন কিছু যেটা আমরা অভ্যাসবশতঃ গড়ে তুলি আমরা গড়ে তুলি আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে এখন বিশেষতঃ মাইন্ডসেটের উপর ফোকাস করে আমরা বলেছিলাম বিভিন্ন রকমের মাইন্ডসেট সম্পর্কে যাতে করে এটা আমাদের সাহায্য করবে ব্যক্তিত্বের বিকাশে এবং দক্ষতা বাড়াতে যেমন সফট স্কিলস যেটা আসলে প্রকাশ করে এমন কিছু উপায়ে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে যা দেখাই সেটা আসলেই আমাদের ভিতরের প্রকাশ এখন ফিরে আসি মাইন্ডসেট প্রসঙ্গে একই পরিস্থিতিতে আলাদা ধরনের মাইন্ডসেটের ব্যক্তিরা আলাদা রকম ভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন আমি দিয়েছিলাম বৃষ্টি পড়ার উদাহরণ যেখানে বৃষ্টি একই জায়গায় পড়ছে একজন ব্যক্তি উৎসাহিত হয়ে কবিতা লিখছেন এর উপর আবার অন্য একজন ব্যক্তি হতাশা অনুভব করছেন এবং এমনকি তার নিজের মনে হতে পারে আত্মহত্যা করার কথাও সুতরাং আমাদের মুড বা মেজাজ হলো আরেকটা জিনিস যেখানে মাইন্ডসেটের অবদান আছে অনেকসময় আমরা যেভাবে কোনো ব্যর্থতার পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাই এটা দেখে বলা যেতে পারে আমাদের গ্রোথ মাইন্ডসেট অথবা ফিক্সড মাইন্ডসেট সুতরাং একজন ব্যক্তি যদি ফিক্সড মাইন্ডসেটের হন যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন তিনি যদি ব্যর্থতার মুখোমুখি হন বিশ্বাস করেন তার প্রতিভার ঘাটতি আছে বা অধিকার অর্থাৎ ওনার প্রাপ্য পাননি সেই কারণে তিনি এই পরিস্থিতিতে ব্যর্থ হয়েছেন সুতরাং এটা গুরুত্বপূর্ণ লালন করা এবং উন্নত করা গ্রোথ মাইন্ডসেট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা দক্ষতা গুলোকে এটা খুব ক্ষতিকারক ফিক্সড মাইন্ডসেট থাকা যেটা কিনা মানসিক জড়তা তৈরি করে দেয় এবং বুদ্ধিকে জীবাশ্মে পরিণত করে সুতরাং এটার মানে কি যদি অনেকদিন ধরে আপনার মন শুরু করে একইরকম ভাবে ভাবতে যেখানে এক ধরনের প্যাটার্ন তৈরী করে ফেলে এবং একরকম ভাবে ঘটেই চলেঅন্য কিছু ভাবতে পারে না আর এই ভাবেই জড়তা তৈরি হয়ে যায় আপনি একই রকম ভাবে ভেবে যাবেন এবং একই ব্যবহার করে যাবেন বারে বারে একই পরিস্থিতিতে আপনি কখনই ভাববেন না অন্যরকমের ভাবনা বা অন্য রকম উপায়ে প্রতিক্রিয়া জানানোর কথা একই পরিস্থিতিতে যেটা মাঝে মাঝেই ঘটে সুতরাং এটাই তখন ক্ষতিকারক এই ধরনের ফিক্সড মাইন্ডসেট বিশেষ করে আপনি যদি উৎসাহিত হন আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আমরা আলোচনা করেছিলাম আগের লেকচারে পার্থক্য করতে গ্রোথ মাইন্ডসেট মানুষের বৈশিষ্ট্যের সাথে ফিক্সড মাইন্ডসেট মানুষের কিছু বৈশিষ্ট্য যেটা আলোচনা করেছিলাম আগের বারে একটা তার মধ্যে হলো গ্রোথ মাইন্ড সেট ব্যক্তি যাদের ক্ষমতা আছে চ্যালেঞ্জ কে স্বাগত জানানোর তারা পরিবর্তনকে আলিঙ্গন জানায় তারা সুযোগ খুঁজে বের করে এমনকি খুব কঠিন পরিস্থিতিতেও তারা সব সময় ইতিবাচক ভঙ্গিতে দেখেন এবং তাদের ভাবনাও ইতিবাচক তারা অবদমিত হন না কোনো বাধা বিপত্তিতে তারা সবসময়ই আগ্রহী ব্যর্থতা থেকে কিছু শিখতে এবং ঘটনাক্রমে তারা শেখেনও অনেক কিছু ব্যর্থতা থেকে এবং তারা সাড়া দেন ফিডব্যাকের বা প্রতিউত্তরেসমালোচনার নেতিবাচক সাড়া দেওয়ার পরিবর্তে যেমন ফিক্সট মাইন্ডসেট লোকেরা করেন গ্রোথ মাইন্ড সেট ব্যক্তি সাড়া দেন ফিডব্যাকে এবং তারা সবসময়ই নতুন জিনিস অনুসন্ধান করে দেখেন কারণ তাদের শিক্ষা সম্পর্কে মনোভাব এমন যেটা সারা জীবন ধরে চলে শিক্ষা এমন নয় যে তারা বন্ধ করে দেবেন স্কুল শেষ হওয়ার পরে কলেজ শেষ হওয়ার পরে বা ইউনিভার্সিটি শিক্ষালাভের পরে তাদের কাছে শিক্ষা এরকমই কিছু যেটা তারা চালিয়ে যান শেষ জীবন পর্যন্ত যখন একজন গ্রোথ মাইন্ডসেটের বলছি আমাদেরও প্রয়োজন বোঝা এবং জানা এটা কি যেটা চেষ্টা করে নিশ্চিত করতে কিভাবে আমরা ভাববো কিভাবে আমরা নতুন কিছু শিখব আমি চেষ্টা করছি চিহ্নিত করতে এটাকে শিক্ষার প্রতি মাইন্ড সেট হিসাবে দেখুন এইভাবে ভেবে প্রশ্ন করুন কেন কিছু ছাত্র ছাত্রী অংক পছন্দ করে এবং অন্য কিছু ছাত্র ছাত্রীর কাছে এটা ভয়ানক এলার্জির একইভাবে বলা যেতে পারে অন্য অনেক বিষয়ের উপরেও কিছু ছাত্র ছাত্রীর জন্য কম্পিউটার সাইন্স এটা যেন কেক খাওয়ার মত সহজ ব্যাপার আবার অন্য কিছু ছাত্র ছাত্রীর কাছে এটা এলার্জির কারণ আবার কারো আছে টেকনোফোবিয়া তাদের ভয় এমন কি কম্পিউটারে স্পর্শ করতে এখন কেন এরকম হয় একই জিনিস আমরা বলতে পারি ফাইন আর্টস নিয়ে কিছু ছাত্র ছাত্রীর জন্য ছবি আঁকা কিছু পেন্টিং করা এত স্বাভাবিক ভাবে আসে কাজের বাইরে ও কিছু বৈজ্ঞানিক উপপাদ্য হিসাব নিকাশ খুবই সহজ ব্যাপার তাদের কাছে এরকম অনেক কিছু আমরা বলতে পারি ভাষা শেখার ক্ষেত্রেও কয়েকজনের কাছে বিদেশী ভাষা শেখা এত সহজ আবার কিছু জনের কাছে এটা সাংঘাতিক কঠিন এখন কেন আপনারা এরকম ভাবেন যদি আপনি আরো গভীরভাবে বিশ্লেষণ করেন দেখবেন গোড়ার কারণ যেভাবে একজন ব্যক্তি উন্নত করেছে সেটা তার মাইন্ডসেট শিক্ষার প্রতি এর মানে একজন ব্যক্তির ইন্টেলিজেন্ট কোশেন্টেরintelligent quotient IQ বাইরেওঅন্যদের থেকেও একজন ব্যক্তি সক্ষম হন জ্ঞান সংগ্রহ করতে দক্ষতা বাড়াতে কৌশল আয়ত্ত করতে এবং অন্য পদ্ধতি ব্যবহার করে অনেক বেশি দক্ষ ভাবে কোনো কাজ সম্পন্ন করতে একজনের আধুনিকত্ব নিশ্চিত হয় এই স্তর গুলির মধ্যে দিয়ে যার মধ্যে একজন ব্যক্তি সক্ষম হন একটা কাজকে কার্যকর করে তুলতে তাড়াতাড়ি করে নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে অন্য ব্যক্তির থেকে অনেক বেশী পরিমাণে করতে এখন আইকিউ এর বাইরে একজন ব্যক্তির পারসেপশন বা উপলব্ধি নিজের সম্পর্কে শিক্ষার্থী হিসাবে নিশ্চিত করে কিভাবে সেই ব্যক্তিটি বিষয়টা শিখবে এর মানে একজনের প্রাথমিক দক্ষতা ছাড়াও একজনের বুদ্ধিমত্তা একজনের ব্রেইনের ইনফরমেশনতথ্য সংগ্রহ করার ক্ষমতা এমনকি এসব ছাড়াও সেই ব্যক্তিটির বিশ্বাস বুঝতে পারার উপরে নির্ভর করে ওই ব্যক্তিটি কিভবে সক্ষম হবেন বিষয়টি থেকে জ্ঞান সংগ্রহ করতে সুতরাং আসলে এগুলোই নিশ্চিত করে ব্যক্তিটির ওই বিষয়কে ফলপ্রসূ করে তুলতে সংক্ষেপে বলা যায় একজন ব্যক্তির শিক্ষার প্রতি মাইন্ডসেট সেই ব্যক্তির সবক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে যেরকমই হোক তিনি তৈরী করেছেন তার কাছে শিক্ষার উদ্দ্যেশ্য এর মানে খুব সহজে বললে যে আপনি বিষয়টি পছন্দ করুন আর না করুন বা বিষয়টিকে অনেক উচ্চ স্তরে কার্যকরী করে তুলছেন অথবা করছেন না এটা সম্পূর্ণ আইকিউ এর উপরে নির্ভর করে নাকিন্তু নির্ভর করে আপনি কতটা বিশ্বাস করছেন যে আপনি সক্ষম এই বিষয়টা শিখতে যদিও আসলে এটা আপনার ক্ষমতার নয় এটা অনেক বেশি আপনার বিশ্বাস আপনার মনোভাব আপনার উপলব্ধি এবং বুঝতে পারা যে আপনার নিজের সামর্থ্য আছে এখন ফিরে যাই কিছু মতবাদে যেগুলো আগের লেকচারে আলোচনা হয়েছিল Carol Dweck's মাইন্ড সেট বই থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় বইটি থেকে উঠে এলো যেখানে লেখক বলেছেন আমরা উন্নত করতে পারি আমাদের শিক্ষার মানসিকতা প্রাইমারি স্কুল এমনকি মধ্যবর্তী স্কুল স্তর থেকে সুতরাং আমরা ফিরে যাই সেক্ষেত্রে দেখি এটা শুধুমাত্র পরবর্তী জীবনে উন্নত করার নয় এমনকি স্কুল জীবনের প্রথম থেকেই আমাদের মাইন্ডসেট কিছু বিষয় শিক্ষার প্রতি আমাদের পক্ষপাতিত্বপছন্দ বা অপছন্দ তৈরী করে সুতরাং আমরা সবাই উন্নত করতে পারি যে কোন সময়েই কিন্তু অন্যএকটা মজার কথা যে আমরা আমাদের মনকে প্রতিশ্রুতিবদ্ধ করে তুলি এক ধরনের মাইন্ডসেট তৈরীতে এই নিরিখে বলতে পারি কোন বিষয়ে পক্ষপাতিত্ব কোন কিছু হালকাভাবে নেওয়া মানুষের বুদ্ধি আসলে এই পক্ষপাতিত্ব বা পছন্দ এর উপরে বাধ্য নয় মানুষের বুদ্ধি অনেক অভিযোজনযোগ্যঅনেক বেশি নমনীয় এটা পরিবর্তন করা যায় একটা নতুন রূপ দেওয়া যায় বিশেষ করে যখন নতুন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আসে এটা খুব সহজেই অভিযোজন করে এবং পরিবর্তন করে ফিক্সড মাইন্ডসেট ছাড়া যেখানে আমরা উন্নত করতে পারি অথবা বিপরীত অর্থে বলতে পারি যা আমরা ভাবছি আমরা পারবোনা করতে এটা মানুষের বুদ্ধি যেমন বাড়াতে পারি বা উন্নত করতে পারি কারন এর অভিযোজনের ক্ষমতা আছে সুতরাং এমন নির্দেশ করেছেন একজন ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তির বিশ্বাস যে বুদ্ধি এটা একটা ফিক্সড বা নির্দিষ্ট বৈশিষ্ট্য যেখানে সত্যটা হল বুদ্ধি কখনোই নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় কিন্তু একজন ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তি তিনি বিশ্বাস করেন বুদ্ধি কখনোই বাড়ানো যায় নাউন্নত করা যায় না এমনকি ব্রেইনেরও নির্দিষ্ট ক্ষমতা আছে তার ক্ষমতাও বাড়ানো যায় না এক্ষেত্রে বলা যায় ফিক্সড মাইন্ডসেট ব্যক্তি এই ধরনের চিন্তা ভাবনা করেন যাইহোক গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তি শিখতে পারেন যে কোনো অপরিচিত জায়গা থেকে অব্যবহৃত জায়গা অজানা জায়গা সম্পূর্ণরূপে অপরিচিত সম্পূর্ণ নতুন বিষয়ও এমনকি তারা শিখতে পারেন অর্জন করেন এর থেকে কারণ গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তিরা বিশ্বাস করেন বুদ্ধির উন্নতি করা সম্ভব তারা বিশ্বাস করেন যে বুদ্ধি বাড়ানো যেতে পারে বিশেষ করে যখন এর সাথে কিছু নতুন তথ্য এবং অত্যাধুনিক দক্ষতা যোগ করা হয় তারা আগ্রহের সঙ্গে চেষ্টা করে শৈল্পিক দক্ষতা গড়ে তুলতে যেটা প্রাপ্য সহজলভ্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে উন্নত করতে নতুন জ্ঞান সংগ্রহের মধ্যে দিয়ে সুতরাং তারা পরবর্তীকালে বিশ্বাস করে তাদের জ্ঞানের ক্ষেত্র এমনকি মস্তিষ্কের অধিগ্রহণ করার ক্ষমতাও বাড়ানো যেতে পারে আবার কোন এক মুহূর্তে আমাদের ভিতরে এক মন বলে যে আমরা অতটা স্মার্ট বা বুদ্ধিমান নই ও ওই ব্যক্তিটা আমার থেকেও বুদ্ধিমান ওই ব্যক্তির ভালো ডিএনএ আছে এই ব্যক্তি অবশ্যই জিনিয়াস হবে সে স্বাভাবিক ভাবেই ট্যালেন্টেড বা প্রতিভাবান কিন্তু আমি অতটা স্মার্ট নই আমি অতটা প্রতিভাবান নইসুতরাং যেই মুহূর্তে এই ধরণের কথোপকথন আমাদের মনের মধ্যে আসছে আমরা বলি যে আমাদের গুন নেই ঠিক ততটা প্রতিভা বা দক্ষতাও নেই শেখার জন্য এই বিষয়টা অথবা এই নতুন ক্ষেত্রে প্রবেশ করা বা জানা কিছু ঐ ক্ষেত্র সম্পর্কে সুতরাং সেইসময় আমাদের বোঝা উচিৎ যে এটা আমাদের ফিক্সড মাইন্ডসেট সুতরাং যখন সেই মুহূর্তটা সামনে আসেআমাদের মন বলে না আমরা এটা করতে পারব নাআমরা যথেষ্ট স্মার্ট বা বুদ্ধিমান নই এটা শেখার জন্য এটা পরিবর্তন করার জন্যআমাদের কি করা উচিত আমাদের অনুশীলন করা প্রয়োজনসুতরাং আমাদের প্রয়োজন চ্যালেন্জকে স্বাগত জানানোনতুন বিষয় শেখার ক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুশীলন করাআমাদের প্রয়োজন অতিরিক্ত গৃহশিক্ষকের সাহায্য নেওয়ারআমাদের সাক্ষাৎ করা প্রয়োজন শিক্ষকদের সাথেঅতিরিক্ত সময় নেওয়াকিছু অতিরিক্ত সময় দেওয়া ধারাবাহিকভাবে শুরুর দিনগুলোতে এটা করলে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনি উন্নতি করতে পারছেন আপনি এগিয়ে যাচ্ছেন আপনি এটা অনুভব করতে পারবেন ভাবতে পারবেনআচ্ছাএটা স্মার্টনেসের কোন ব্যাপার নয় ছোট বাচ্চাদের মতন পদক্ষেপে চলুন একটা ধাপ একটা সময়ে কিন্তু অচল থাকবেন আপনার সিদ্ধান্তে যে আপনি একটাই ধাপ এগোবেন এর মধ্যে দিয়েই আপনি পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে একটা কাজ এইসময়েএইভাবে আপনার মনকে বিশ্বাস করান এইভাবে মন নিশ্চিত হবে পরিবর্তিত হবে মাইন্ডসেটপুনর্গঠন হবে আপনার প্রতিষ্ঠিত বিশ্বাসের যেটা আপনার ফ্রিক্সড মাইন্ড সেট তৈরী করতে সাহায্য করেছিল এখন ডোয়েক এবং অন্যান্যরা আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলেন সেটা হল অলসতা এমনকি অলসতা আসলে হচ্ছে চেষ্টার অভাব ফিক্সড মাইন্ডসেটের কারণে হয় সুতরাং অলসতা কিছুই না এটা একমাত্র আগ্রহের অভাব এটা একমাত্র সহজাত আগ্রহের অভাব যেটা আমাদের বাধা সৃষ্টি করছে বা আটকে দিচ্ছে এটা আসলে অলসতা নয় ফিক্সড মাইন্ডসেটের শিক্ষার্থী অথবা ব্যক্তি তারা দেখে অতিরিক্ত চেষ্টা করা মানে সময় নষ্ট করা সুতরাং তারা ভাবে কেন তারা অতিরিক্ত সময় কাটাবে এই বিষয়ের জন্যে সুতরাং তারা সহজেই বলে আমি দুর্বল আমি বোকা আমি অতটা স্মার্ট বা বুদ্ধিমান নই আমি পারবো না এগুলো সুতরাং আমাকে বলো না এটা শেখার জন্য এমনকি কোন চেষ্টা করতেও সুতরাং ওটা হল একজন ফিক্সড মাইন্ডসেট ব্যক্তির উক্তি এখন শিক্ষা সম্পর্কে মাইন্ডসেট নিয়ে আলোচনা করব কিছু প্রস্তাব কিছু সাজেশনকিছু আইডিয়া আপনাদের দিতে চেষ্টা করব যাতে আপনি মাইন্ডসেট উন্নত করতে পারেন শিক্ষা নিয়ে শিক্ষা একটা সাধারন ধারণা যে কোন ধরনের শিক্ষা হতে পারে গাড়ি চালানো হতে পারে জার্মান শেখা যে কোন বিদেশী ভাষা শিক্ষা কম্পিউটারের ব্যবহার সুতরাং যে কোন ধরনের শিক্ষা এর জন্য কিভাবে উন্নত করবেন আপনার গ্রোথ মাইন্ডসেট অন্য আরেকটি আকর্ষণীয় বইTerry Doyle and Todd Zakrajsek এর লেখা বই আপনাদের পড়া উচিত এটা The New Science of LearningHow to Learn in Harmony with Your Brain বইয়ের লেখকগণ দিয়েছিলেন তাদের আইডিয়া একটা চ্যাপ্টারে বা অধ্যায়ে যেটাCarol Dweck's মাইন্ডসেট এর ধারণা থেকে নেওয়া যার মধ্যে তারা চেষ্টা করেছিলেন বলতে কিভাবে পরিবর্তন করবেন আপনি গ্রোথ মাইন্ডসেট এর দিকে সুতরাং তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে আমি বলব আপনাদের একটু অনুসরণ করতে যাতে আপনারা উন্নত করতে পারেন আপনাদের গ্রোথ মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়শিক্ষার্থীর প্রথমেই জানা দরকার কঠোর পরিশ্রম নতুন জ্ঞান আহরণ বাধা গুলির মোকাবিলা করাএগুলোই সাহায্য করবে গ্রোথ মাইন্ডসেট এ অলস মাইন্ডসেট ভাববে আমি কোনো চেষ্টা করব না তখনই পরিবর্তন করুন আপনার চিন্তা যে আমি চেষ্টা করব পরিশ্রম করতে এই ক্ষেত্রে আমি নতুন জ্ঞান সংগ্রহ করবো আমি নতুন তথ্য জানবো আমি আমার জ্ঞান আপডেট রাখবো অথবা আধুনিক রাখবো এবং তারপরেই আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব সুতরাং চিহ্নিতকরণ আপনাকে সাহায্য করবে গ্রোথ মাইন্ডসেট উন্নত করতে এর মানে আপনি যদি চান গ্রোথ মাইন্ডসেট উন্নত করতে শিক্ষার ক্ষেত্রে চেষ্টা করুন কঠিন পরিশ্রম করতে ইতস্ততঃ করবেন না নতুন জ্ঞান সংগ্রহ করতে সর্বদাই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং এই ভাবেই বুদ্ধি বুদ্ধিমত্তা ব্রেন বা মস্তিষ্ক একই সাথে বেড়ে উঠবে উন্নত হবে প্রতিদিন অনুশীলনের মাধ্যমে যেমন আপনি আপনার দৈহিক পেশী উন্নত করেন ঠিক সেরকম ব্রেন মাসলওমস্তিষ্কের পেশীও উন্নত করতে পারেন বা শক্তিশালী করতে পারেন অনুশীলনের মাধ্যমে ব্যর্থতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে যে আপনি গ্রোথ মাইন্ডসেটের না ফিক্সড মাইন্ডসেটের একজন ব্যক্তি গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তির কাছে ব্যর্থতা কখনই শেষ কথা হবে না ব্যর্থতা নিশ্চিত করবে না ব্যক্তির ব্যক্তিত্ব লক্ষ্য করবেন কিভাবে উন্নতি করতে পারেন পরিস্থতি সেই দিকে এমনকি সাধারণভাবে দেখে মনে হতে পারে এটা ব্যর্থতা কিন্তু আসলে এটা ব্যর্থতা নয় সুতরাংচেষ্টা করবেন ফোকাস করতে সেই পরিস্থিতির কিভাবে উন্নতি করবেন বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করবেন বিভিন্ন রকমের উপায় নতুন পদ্ধতি ব্যবহার করবেন অনেকটা সময় অনেকটা চেষ্টা আসলে এগুলোই সাহায্য করবে কৃতকার্য হতে বা সাফল্য পেতে ঘটনাক্রমে অনেক সফল ব্যক্তি গ্রোথ মাইন্ডসেটের অনেক বেশি লাভবান হন ব্যর্থতা থেকে শুধুমাত্র কোন ব্যক্তির ব্যর্থতা চিহ্নিত করে না যে তিনি চেষ্টা করেন নি একবারও সব সময় প্রস্তুত থাকতে হবে ঝুঁকি নেওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে সেটা যে রকমেরই কঠিন দেখতে হোক প্রারম্ভিক ভাবে আপনি যদি কোন নতুন বিষয় দেখেন এটা খুব কঠিন মনে হবে কিন্তু তা সত্বেও যত কঠিন দেখতেই মনে হোক সর্বদা ইচ্ছে করেই ঝুঁকি নিতে হবে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং দেখুন যদিও প্রথমে এটা দেখতে খুব কঠিন মনে হয়েছিল তবুও আপনার এই ঝুঁকি নেওয়ার ইচ্ছে এবং সেই অনুযায়ী কাজ শুরু করার পর দেখবেন একাই আপনি উন্নতি করতে পারলেন এক্ষেত্রে আরো কিছু টিপস দিচ্ছি শিক্ষার প্রতি মাইন্ডসেট উন্নত করার জন্য কখনোই অপদস্ত হবেন না খারাপ ফলাফলের জন্য খারাপ ফলাফল কখনোই আপনার ব্যক্তিত্বের বা বুদ্ধির প্রতিফলন হতে পারে না যদি আপনি একটা বিষয়ে একটা ব্যাপারে একটা ক্ষেত্রে ব্যর্থ হন এটা নিশ্চিত করে না বা বলে না যে আপনি ফেলিওর বা ব্যর্থ চিরস্থায়ী ব্যর্থ আপনি এটাও বলবেন না যে জীবনে আর কোন দিকে কোন ভাবে সফল হতে পারবেন না সুতরাং এটা ভুল হবেআমরা যদি ভাবি খারাপ ফল এমন কিছু যেটা আপনার ব্যক্তিত্বকে নিশ্চিত করে এবং এইভাবে একজন ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তিরা করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলও self talk বা নিজের সাথে কথা বলা নিজে নিজের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন যখন আপনি সকালে উঠছেন এবং যদি চেষ্টা করছেন কোনো শক্ত কাজ করতে বিশেষ করে কিছু জ্ঞান আহরণ করার জন্য কোন বিষয়ে মনে মনে বলুন যে এটা সহজ আমার আছে গ্রোথ মাইন্ডসেট আমি সক্ষম হব এটাকে সামলাতে আমি আনন্দ পাবো চ্যালেঞ্জর সম্মুখীন হতে দিনের শেষ পর্যন্ত আমি শিখব অনেক কিছু যেটা সাহায্য করবে আমাকে আগামীকাল অনেক বেশি শিখতে বা জানতে আমি ভীত নই আমি হয়তো অতটা বুদ্ধিমান নই কিন্তু আমি শিখতে এবং কঠোর পরিশ্রম করতে আগ্রহী এই ধরনের self talk এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে বলা কাম অন ডু ইট come on do it এস করো এবং একই সাথে এটাও গুরুত্বপূর্ণ নেতিবাচক ভাবনাকে শেষ করা অবশ্যই প্রয়োজন নেতিবাচক ভাবনাকে মেরে ফেলা যেগুলো বলে আপনার এই নেতিবাচক ভাবনা আপনি পারবেন না কখনো করতে এই কাজটা আপনি যথেষ্ট স্মার্ট নন এই কাজটা আপনার জন্য খুব কঠিন সুতরাং চেষ্টা করুন এই ভাবনাগুলোকে মেরে ফেলতে এরপর আসি সন্দেহজনক ভাবনাতে সেগুলো আরও খারাপ আমি কি সত্যিই পারবো কাজটা করতে আমি কি সত্যিই পরিস্থিতিটাকে সামলাতে পারবো সুতরাং এই ধরনের ভাবনাকেও মেরে ফেলুন এবং বলতে চেষ্টা করুন ইতিবাচক ভাবনা বলুন নিজেকে না আমি পারব এই কাজটা করতে এই পরিস্থিতি সামলাতে আমি প্রমাণ করব যে আমি অনেক ভালো করতে পারি অন্যদের থেকে এবং একইভাবে ফিক্সড মাইন্ডসেট ব্যক্তির ভাবনা আসে যে কোন পরিস্থিতিকে ভয়ানক করে বাড়িয়ে দেখা এটাও আপনাকে বুঝতে হবে সাধারণত যখন আপনার মন ভাবে যেএটা ভীষণ বড় চাপ আমার কাছে ভীষণ শক্ত আমার কাছে অতিরিক্ত চাপের অসম্ভব আমি পারিনা এটা করতে কেউ পারবে না এগুলোই বাড়িয়ে বলা বা পরিস্থিতিকে অতিরিক্ত মাত্রায় দেখা যেটা আসলে বা বাস্তবে ঘটছে না অর্থাৎ বাস্তবের সাথে মিলছে না এমন অনেক মানুষ আছেন ঠিক একই পরিস্থিতিতে যে আপনার থেকে 10 গুণ বা 100 গুন ভালো করছেন অর্থাৎ এই মুহূর্তে আপনার ভাবা উচিত বা প্রয়োজন বোঝার অথবা দেখার উদাহরণগুলো তারপর খুঁজে নেওয়া পরামর্শদাতা খুঁজে দেখা সেই সব লোকদের যারা এই পরিস্থিতি পার করেছেন এবং তাদের কাছ থেকে নেওয়া পরামর্শ প্রেরণা সামনে এগিয়ে যাওয়ার জন্য সুতরাং এই অতিরিক্ত ভাবনা পরিস্থিতিকে বাড়িয়ে নিয়ে দেখা গ্রোথ মাইন্ডসেটের বিপরীত আপনি নিজেকে দেখান কোনটা সত্য বাস্তব এবং বাস্তবে বেশিরভাগই আমাদের অতিরিক্ত ভয় কাজ করে যেটা কখনোই ঘটেনি এবং অবশেষে বলি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা সবসময় পছন্দ করুন গ্রোথ মাইন্ডসেট ব্যক্তির সান্নিধ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ডোয়েক যেটা বলেছেন গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট 100 ভাগ নিশ্চিত করে না একটা মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব এর মানে কি আসলে আপনি বলতে পারেন না যেমন আমরা চেষ্টা করি বলতে ব্যক্তিত্ব সম্পর্কে টাইপ এ এবং টাইপ বি type A type B ব্যক্তিত্ব আপনি বলতে পারেন না কখনোই যে একজন ব্যক্তি সব সময় গ্রোথ মাইন্ডসেটের বা একজন ব্যক্তি সবসময়ই ফিক্সটমাইন্ডসেটের আসলে বাস্তবে কি হচ্ছে আমরা সবাই আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট আবার সবারই কোন কোন ক্ষেত্রে ফিক্সড মাইন্ডসেট থাকে একজন শিক্ষক অনেক উৎসাহদায়ক হতে পারেন উদাহরণস্বরূপ বিশেষ করে যারা খুব দরিদ্র পরিবার থেকে এসেছেন তাদের জন্য সেই শিক্ষক ইচ্ছে করে অনেকটা সময় দেন অতিরিক্ত সময় এবং সেই শিক্ষক খুব সাহায্যকারী হয়ে ওঠেন কিন্তু সেই শিক্ষকের এর ফিক্সড মাইন্ডসেট সম্মানের সাথে বলছি ধরা যাক নারী স্বাধীনতা সম্পর্কে উদাহরণ হিসেবে বলতে পারি এক্ষেত্রে সেই শিক্ষকের হয়তো খুব রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ছাত্রীদের উন্নতির ক্ষেত্রে সুতরাং এটাই হচ্ছে ফিক্সট মাইন্ডসেট যেটা এসেছে তার কিছু অভিজ্ঞতার মধ্য থেকে কিন্তু সেই শিক্ষক অবশ্যই অন্যকিছু দিকে অতিরিক্ত ভালো সুতরাং এর মানে আমাদের সর্বদাই একটা ভাবনা থাকে যেটা চেষ্টা করে বলতে বা নিয়ে যেতে ফিক্সড মাইন্ডসেটের দিকে এবং অন্য আরেকটি ভাবনা থাকে যেটা চেষ্টা করে বলতে চেষ্টা করো করতে উন্নতি করো তোমার গ্রোথ মিন্ডসেট ভাবনা এটা এখন আপনি যখন দুটোর মাঝখানে থাকছেন সব সময় চেষ্টা করুন পছন্দ করতে যেটা বলছে এটা ঝুঁকির কিন্তু চেষ্টা করা দরকার সুতরাং এটা হল গ্রোথ মাইন্ডসেটের ভাবনা এখন আমরা লেকচারের শেষে উপসংহারে আমি বলতে চাই কিছু চিন্তা ভাবনা কিছু প্রেরণামূলক উক্তি যেটা আপনাকে সাহায্য করবে দেখাতে যে গ্রোথ মাইন্ডসেট ব্যক্তিরা সাধারণত কিভাবে ভাবেন দেখুন বিখ্যাত উক্তি টমাস আলভা এডিসন যখন সাংবাদিক তার ইন্টারভিউ নিয়েছিলেন বিশেষ করে বাল্ব আবিষ্কারের আগে বারেবারে ব্যর্থ হওয়ার পরেতিনি বলেছিলেন "I have not failed seven hundred times I've succeeded in proving seven hundred ways of how not to build a light bulb" অর্থাৎ আমি ব্যর্থ হইনি সাত শত বার আমি সফল হয়েছি প্রমাণ করতে 700 রকম উপায় আছে যেগুলো দিয়ে বাল্ব তৈরি করা যায় না সুতরাং তিনি ব্যর্থতাকে গ্রহণ করেননি তিনি ভেবেছেন যে তিনি নানান রকম উপায়ে চেষ্টা করেছেন এবং এখন তার প্রয়োজন অন্য উপায়ে চেষ্টা করা যাতে করে তিনি বাতি আবিষ্কার করতে পারেন মাইকেল জর্ডানMichael Jordon এর উক্তি "I can accept failure Everyone fails at something But I can't accept not trying" আমি ব্যর্থতাকে গ্রহণ করতে পারি প্রায় প্রত্যেকেই ব্যর্থ হন কোন না কোন সময়ে কিন্তু আমি গ্রহণ করতে পারি না যে আমি চেষ্টা করব না সেটাকে সুতরাং ব্যর্থতা আমি গ্রহণ করবো যেটা কখনোই আমার ব্যক্তিত্ব কে হারিয়ে দেবে না কিন্তু আমি চেষ্টা করব না এটা আমি কিছুতেই মেনে নিতে পারবোনা এটা আপনার ক্ষমতা চেষ্টা করা বারে বারে সুতরাং এই ভাবেই আপনি আপনার গ্রোথ মাইন্ডসেট করতে পারেন এবং সবশেষে অন্য আরেকটি মজার উক্তি এন্ড্রে সেইন্টে লেগAndre Sainte Lague থেকে বলছি এটা হাম্বল বাম্বল বি অর্থাৎ একধরণের মৌমাছির কথা অ্যারোডায়নামিক বা বায়ুগতিবিদ্যা অনুসারে বলা হয় এই মৌমাছিরা কখনো উড়তে পারে না এর শরীরের ওজন তার ডানার সাথে সামঞ্জস্য রক্ষা করে না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এই মৌমাছি এই ল কে অবহেলা করে এবং যেকোনো উপায়ে উড়ে বেড়ায় সুতরাং আপনিও যদি কন্ডিশন্ড অর্থাৎ নিশ্চিত হয়ে যান ল্ বা আইন বা কিছু বিশ্বাস দ্বারা আপনার মন ধীরে ধীরে ফিক্সড হয়ে যাবে যদি আপনি সক্ষম হন অবহেলা করতে এমনকি ল বা আইন যেটা আসলে প্রাথমিক বা ফান্ডামেন্টাল অথবা নেতিবাচক চিন্তা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যেরকম বাম্বল বি র গল্পটি বলছে পরবর্তী রেফারেন্স দিতে আমি বলব Carol Dweck এর বিষয় ছাড়াও যেটা আমি আগের লেকচারে বলেছিলাম আপনরা দেখে নিতে পারেনTerry Doyle's book on The New Science of Learning যার মধ্যে 7নম্বর চ্যাপ্টার সম্পূর্ণরূপে শিক্ষার দিকে মাইন্ডসেট সম্পূর্ণ অংশটায় সংক্ষিপ্ত করে এবং খুব সহজপাচ্য পদ্ধতিতে এখানে বলা হয়েছে এবং এটা অনলাইনেও সহজলভ্য যদি আপনরা চান আপনি লিংকে যেয়ে ক্লিক করে দেখে নিতে পারেন যে লিংকটা আমি দিয়ে দিয়েছি সুতরাং ভাবনাটা মনে রাখুন এবং এই প্রশ্নগুলো নিজেকে করুন যে আপনার গ্রোথ এবং ফিক্সড মাইন্ডসেট যাই হোক না কেন কোন কোন ক্ষেত্রে আপনার জীবনের যেখানে আপনি ফিক্সড মাইন্ডসেট এবং সেখানে এখন যদি আপনার ফিক্সট মাইন্ডসেট থাকে এবং আপনি কমাতে চেষ্টা করেন এটা আপনার ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে খুব ভালো সময় যেখানে আপনি চেষ্টা করছেন আপনার ফিক্সট মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে নিতে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শীঘ্রই ফিরে আসব অন্য একটা লেকচার নিয়ে অন্য একটা লেসন মাইন্ডসেটের ওপরে এবং ঠিক তার আগে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় আপনারা একটু টেডটক টা দেখে নিন যেটা আমি উল্লেখ করেছিলাম আপনাদের কাছে আগের লেকচারে এটা আপনাকে সাহায্য করবে পরবর্তী লেকচারের জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আগামী লেকচারে